হ্যালো এবং এই বক্তৃতায় স্বাগতম আমরা এখন পর্যন্ত যা করেছি তা থেকে কিছুটা বিচ্যুতি নেব এবং আমরা আসলে হার্ডওয়্যার নিরাপত্তা বলে পরিচিত কিছু দেখব সুতরাং হার্ডওয়্যার নিরাপত্তা একটি আসন্ন ক্ষেত্র এবং এটি আসলে চিপস প্রসেসর ইত্যাদির নিরাপত্তা নিয়ে কাজ করে যেহেতু এটি আপনার কম্পিউটার সিস্টেমের শুরুতেই তাই এই হার্ডওয়্যারের নিরাপত্তা আসলে এর উপরে আসা সমস্ত জিনিসকে প্রভাবিত করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আপনার হার্ডওয়্যারের একটি ত্রুটি আসলে BIOS অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন উপযোজনের মতো সেই হার্ডওয়্যারের সবকিছু চুরি বা আপস করতে ব্যবহার করা যেতে পারে তাই হার্ডওয়্যার নিরাপত্তা নিজেই একটি খুব বিস্তৃত ক্ষেত্র তাই আমরা এই ভিডিওটি শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশন বা PUF নামে পরিচিত কিছু দিয়ে শুরু করব সুতরাং এরকম একাধিক ভিডিও থাকবে এটি এর 1ম অংশ মূলত আমরা আসলে এই কাজটি দেখব বা আমরা এই কাজটি নিয়ে আলোচনা করব শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনস এবং উপযোজনগুলি টিউটোরিয়াল তাই আপনি এই টিউটোরিয়ালটি IEEE ওয়েবসাইট থেকে এই ডাউনলোড করতে পারেন PUF এর জন্য একটি প্রধান উপযোজন হল প্রমাণীকরণ সুতরাং বিশেষত এজ যন্ত্রের জন্য প্রমাণীকরণ IOT এর জন্য যে যন্ত্রগুলি ব্যবহার করা হয় সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল এমন হাজার হাজার IOT রয়েছে যা আগামী কয়েক বছরের মধ্যে স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে এই সমস্ত যন্ত্রগুলি কম শক্তিসম্পন্ন তাদের পদচিহ্ন ছোট মেমরির পদচিহ্ন এবং প্রায়শই প্রক্রিয়া নিয়ন্ত্রণ প্লান্টে সেন্সর এবং অ্যাকচুয়েটরগুলির সাথে সংযুক্ত থাকে এখন এই ধরনের অন্যান্য বৈশিষ্ট্যযুক্ত লো প্রোফাইল থাকার একটি সমস্যা হল যে প্রচুর ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম এতে কাজ করবে না বিশেষ করে পাবলিক ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম এতে কাজ করবে না বিশেষ করে গণ ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম এতে কাজ করবে না বেশ কিছু গণ ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম বেশ জটিল এবং তাই কার্যকর করার জন্য যথেষ্ট পরিমাণ গণনা বলের এবং মেমরির প্রয়োজন হবে তাই এই যন্ত্রগুলিকে প্রমাণীকরণ করা আসলে একটি সমস্যা ২য় সমস্যা হল এই যন্ত্রগুলির প্রমাণীকরণকে উপেক্ষা করা যায় না আসল বিষয়টি হল যে এই এজ যন্ত্রগুলি প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলির সাথে বেশ সংকটপূর্ণভাবে সংযুক্ত উদাহরণস্বরূপ এটি পারমাণবিক তাপ কেন্দ্রের কিছু অ্যাকচুয়েটর বা পর্যবেক্ষণ উপাদানগুলির সাথে সংযুক্ত হতে পারে এবং তাই এই যন্ত্র দ্বারা প্রকৃতপক্ষে যে ডেটা প্রসেসিং সংগ্রহ করা হয় তা পুরো প্ল্যান্টের কার্যকারিতা বা শুদ্ধতার জন্য সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ এই যন্ত্রগুলির অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল এটিকে 7 দিনের 24 ঘন্টা কাজ করতে হবে এবং এটি সম্পূর্ণরূপে মানবসংস্পর্শহীন এবং তাই এই যন্ত্রগুলির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এইগুলিকে প্রকৃতপক্ষে প্রমাণীকরণ করার সাধারণ উপায় হল ফ্ল্যাশ যন্ত্রে একটি গোপন চাবি বা এই যন্ত্রে উপস্থিত একটি ROM যন্ত্রে সংরক্ষণ করা সুতরাং এই গোপন চাবিটি তখন হালকা ওজনের সাইফারগুলির সাথে ব্যবহার করা হবে বেশ কয়েকটি হালকা ওজনের সাইফার রয়েছে যা তৈরি করা হয়েছে সুতরাং এই সাইফারগুলির মধ্যে একটি আসলে এনক্রিপশন করতে ব্যবহার করা হবে এবং তারপরে একটি সার্ভারের সাথে একটি প্রমাণীকরণ প্রোটোকল থাকবে সার্ভারের সাথে সংযুক্ত সমস্ত যন্ত্রের জন্য একই ব্যক্তিগত চাবি থাকবে যেটি সংযুক্ত এবং এটি করমর্দনের সময় বা সার্ভারের সংযোগের সময় পাঠাবে এবং এই এজ যন্ত্র ব্যক্তিগত চাবিগুলি এই যন্ত্রের বৈধতা প্রমাণীকরণের জন্য ব্যবহার করা হবে সুতরাং একই ধরণের ব্যক্তিগত চাবি যা আপনিও দেখতে পাবেন স্মার্ট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির মতো অন্যান্য যন্ত্রে এবং এই সমস্ত যন্ত্রে মূলত একটি বড় যথেচ্ছ সংখ্যা থাকে যা সংরক্ষণ করা হয় যা পরে যন্ত্রটিকে সনাক্ত করতে ব্যবহৃত হয় এই পদ্ধতির সমস্যা হল যে এই ব্যক্তিগত চাবিটি যন্ত্রে সংরক্ষিত করার জন্য EEPROM নামে পরিচিত বিশেষ মেমরির প্রয়োজন যা বিশেষত প্রস্তুতকারকের কাছে যথেষ্ট উর্দ্ধস্থ আরও আপনারা অনেকেই জানেন যে স্মার্ট কার্ড এবং অন্যান্য নিম্ন সম্পন্ন যন্ত্রগুলিকে সহজেই ক্লোন বা অনুলিপি করা যায় সুতরাং এর মানে হল যে আমি আসলে এই বিশেষ হার্ডওয়্যারটি ক্লোন করতে পারি অন্য একটি হার্ডওয়্যার তৈরি করতে পারি যার ঠিক একই ব্যক্তিগত চাবি রয়েছে এর সাথে সমস্যাটি হল যে এখন আমার কাছে দুটি যন্ত্র থাকবে এবং উভয়ই একই সার্ভার দ্বারা প্রমাণীকরণ করা যেতে পারে কারণ তাদের মধ্যে একই ব্যক্তিগত চাবি থাকবে মূলত উভয়ই একে অপরের ক্লোন সম্প্রতি একটি নতুন কৌশল এসেছে যা কোনো যন্ত্রকে প্রমাণীকরণের উপায় হিসাবে ব্যক্তিগত চাবিগুলির ব্যবহারের প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিল তাই এটি শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশন হিসাবে পরিচিত সুতরাং শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনগুলি যন্ত্রগুলির প্রমাণীকরণের জন্য ব্যবহার করা যেতে পারে এটির জন্য কোনও সংরক্ষিত চাবির প্রয়োজন হয় না সাধারণত কোনও গণ চাবি ক্রিপ্টোগ্রাফির প্রয়োজন হয় না এবং উপরন্তু এটি সংরক্ষিত চাবিগুলির সাথে প্রমাণীকরণের ত্রুটিগুলিও দূর করে । সুতরাং শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশন ব্যবহার করে আসলে একটি যন্ত্রকে ক্লোন করা সম্ভব নয় এবং সেইজন্য আপনি অনেক ভালো নিরাপত্তা পাবেন এখন শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনগুলি কি সুতরাং মূলত এই শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনগুলি হল সংখ্যাগত আঙুলের ছাপের মত যা একটি যন্ত্রকে অনন্যভাবে সনাক্ত করতে পারে এগুলি সূক্ষ্ণ স্তরের বৈচিত্রের উপর ভিত্তি করে তৈরি যা যন্ত্র তৈরির সময় উপস্থিত থাকে সুতরাং আমরা আমাদের পরবর্তী স্লাইডে এটিকে আরও বিশদে দেখতে পাব সুতরাং মূলত একটি PUF একটি ফাংশন এটি চ্যালেঞ্জ বলে পরিচিত একটি ইনপুট নেয় এবং একটি আউটপুট প্রদান করে যা প্রতিক্রিয়া বলে পরিচিত যাইহোক যেভাবে এটি অন্যান্য ফাংশন থেকে আলাদা তা হল যে প্রতিক্রিয়াটি শুধুমাত্র ইনপুট চ্যালেঞ্জের উপর নির্ভর করে না বরং যে যন্ত্রটিতে ফাংশনটি কার্যকরি হচ্ছে তার উপরও নির্ভর করে সুতরাং উদাহরণস্বরূপ ধরা যাক যে আমার একটি ফাংশন আছে এবং ঠিক একই ফাংশন এখানে দেখানো 4টি ভিন্ন যন্ত্রে প্রয়োগ করা হয়েছে যদি আমি 4টি ফাংশনের সবকটিতে একই ইনপুট দিই আমি যা আশা করব তা হল 4টি প্রতিক্রিয়া এবং সবকটি প্রতিক্রিয়া ভিন্ন হবে সুতরাং এর অর্থ হল যে একটি বিশেষ চ্যালেঞ্জ দেওয়া হলে আমি প্রতিক্রিয়াটি ব্যবহার করে মূলত সনাক্ত করতে পারি কোন যন্ত্রটি সেই নির্দিষ্ট ফাংশনটি কার্যকর করেছে সুতরাং লক্ষ্য করুন যে এটি sine ফাংশন বা cos ফাংশন বা অন্য যেকোন ফাংশন যা আমরা সাধারণত একটি C প্রোগ্রামে বা যেকোন সফ্টওয়্যার বা হার্ডওয়্যার হিসাবে প্রয়োগ করি তার থেকে খুব আলাদা যন্ত্র থেকে স্বতন্ত্র একটি প্রদত্ত ইনপুটের জন্য সেখানে আপনি একই আউটপুট পাবেন তবে PUF এর সাথে আউটপুট আলাদা হবে কোন ডিভাইসটি সেই PUF ফাংশনটি কার্যকর করছে তার উপর ভিত্তি করে সুতরাং PUF এর এই বৈশিষ্ট্যটি আসলে একটি ডিভাইসকে প্রমাণীকরণ করতে ব্যবহৃত হয় এখন এমন বেশ কয়েকটি PUFS রয়েছে যা গত 10 থেকে 15 বছর ধরে প্রস্তাবিত হচ্ছে এবং তাই এই PUFগুলির বিভিন্ন শ্রেণীবিন্যাস এবং সারিবদ্ধ বিন্যাস করা হয়েছে কিছু PUF কে ভাল PUF বা কিছু খারাপ PUF ইত্যাদি হিসাবে চিহ্নিত করতে সুতরাং সাধারণত একটি PUF থেকে যা প্রত্যাশিত তা হল যে যদি আমার কাছে দুটি যন্ত্র থাকে যা হুবহু একইরকম এবং আমি উভয় যন্ত্রকে একই চ্যালেঞ্জ প্রদান করি তাহলে একটি PUF ফাংশন যা করবে তা হল এটি একটি প্রতিক্রিয়া প্রদান করবে যা মূলত ভিন্ন প্রতিটি যন্ত্রের একই চ্যালেঞ্জের জন্য একটি অনন্য প্রতিক্রিয়া প্রদান করা উচিত আরও এই প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্যটি তাৎপর্যপূর্ণ হওয়া উচিত সুতরাং এটি অন্তর পার্থক্য হিসাবে পরিচিত এবং PUF এর জন্য আরেকটি প্রয়োজনীয়তা হল আন্তঃ পার্থক্য এর মানে হল যে আমি যদি যন্ত্র A বলে একটি নির্দিষ্ট যন্ত্র নিই এটিকে একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ পাঠান হয় এবং তার প্রতিক্রিয়া প্রাপ্ত করা হয় এবং কিছু সময় পরে একই যন্ত্রে চ্যালেঞ্জটি পাঠান এবং প্রতিক্রিয়া সংগ্রহ করা হয় এবং একটি ভাল PUF থেকে যা আশা করা যায় তা হল যে একই যন্ত্র থেকে নেওয়া এই 2টি প্রতিক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের পরে যতটা সম্ভব কাছাকাছি হওয়া উচিত বা হুবহু একই হওয়া উচিত সুতরাং এটি একটি বৈশিষ্ট্য যা একটি PUF এর নির্ভরযোগ্যতা হিসাবে পরিচিত এবং তাই এই 2টি আসলে PUF এর শক্তি পরিমাপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গঠন করবে PUF শুধুমাত্র নির্ভরযোগ্য হওয়া উচিত নয় বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে অনন্য প্রতিক্রিয়া প্রদান করা উচিত আরেকটি বৈশিষ্ট্য যা একটি ভাল PUF তে গুরুত্বপূর্ণ তা হল অনির্দেশ্যতা এর অর্থ হল একটি চ্যালেঞ্জের বর্তমান প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতার জন্য যন্ত্রের উপস্থিতি প্রয়োজন সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি একটি চ্যালেঞ্জ প্রদান করি এবং আমি একটি প্রতিক্রিয়া পাই তবে তা আমাকে নিশ্চিত করা উচিত যে এই প্রতিক্রিয়াটি আসলে সেই যন্ত্র থেকে উদ্ভূত হয়েছে এবং অন্য কোনও অ্যালগরিদম বা অন্য কোনও কৌশল থেকে নয় তাই কেউ আসলে PUF এর প্রতিক্রিয়ার পূর্বাভাস দিতে পারে সেই বিশেষ চ্যালেঞ্জের জন্য সুতরাং এই 3টি জিনিস স্বতন্ত্রতা নির্ভরযোগ্যতা এবং অনির্দেশ্যতা যা প্রতিটি PUF এর জন্য প্রয়োজনীয় এইগুলির মধ্যে অনেকগুলি একে অপরের জন্য অর্থোগোনাল এবং 3টির সবকটি এবং একই PUF অর্জন করা অত্যন্ত স্পর্ধাপ্রবল সমস্যা এবং অনেক গবেষক প্রকৃতপক্ষে নকশা PUFs তৈরি করার জন্য এটির উপরে কাজ করছে যা এই 3টি বৈশিষ্ট্যের সবকটি অর্জন করতে পারে যেমন আগে উল্লেখ করা হয়েছে বিগত 15 থেকে 20 বছরে অনেক PUF প্রস্তাব করা হয়েছে PUF এর প্রকারভেদ যা আজকাল প্রায়শই ব্যবহৃত হয় যা ইন্ট্রিনসিক PUF নামে পরিচিত সুতরাং এই PUFগুলি হল যা একটি চিপের মধ্যে সম্পূর্ণরূপে প্রয়োগ করা যেতে পারে আপনার একটি PUF ফাংশন থাকবে প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য পরিমাপ সার্কিট এবং এছাড়াও পরবর্তী প্রসেসিংও সেই একক চিপের মধ্যে উপস্থিত বেশিরভাগ PUF যেগুলি আমরা আজকাল ব্যবহার করি আসলে আমরা ইন্ট্রিনসিক PUF বলে মনে করি সুতরাং এই ভিডিও লেকচারে আমরা আসলে দুটি PUF দেখব এই 2টি হল সবচেয়ে সাধারণ PUF যা আজকাল মূল্যায়ন এবং ব্যবহার করা হয় তাই এটি হল আরবিটার PUF এবং রিং অসিলেটর PUF নামে পরিচিত কিছু সুতরাং আমরা একটি রিং অসিলেটর দিয়ে শুরু করব আমরা দেখাব যে কিভাবে রিং অসিলেটর একটি PUF হিসাবে ব্যবহার করা যেতে পারে মূলত আমরা একটি রিং অসিলেটর বিবেচনা করতে পারি যা দেখতে অনেকটা এরকম হয় সুতরাং এটির এখানে একটি AND গেট এবং একটি Enable আছে সুতরাং যখনই একটি Enable থাকে তার মানে সেই Enableটি 1 এ সেট করা আছে তখন এই AND গেটটি অন্য সিগন্যাল দিয়ে যাবে এবং এগুলি ছাড়াও বিজোড় সংখ্যক ইনভার্টার রয়েছে যা আনন্দদায়ক এবং অবশেষে এটির আউটপুট থেকে AND গেটে একটি প্রতিক্রিয়া রয়েছে সুতরাং ধরা যাক যে enable বিটটি 1 এ সেট করা হয়েছে এবং আমরা ধরে নিই যে অন্য ইনপুটের একটি মান 0 এবং তাই এর আউটপুট এবং গেটও 0 হবে সুতরাং এই 0 রূপান্তরিত হয় 1 এ তারপর 0 এবং তারপর আবার 1 এবং তারপর একটি প্রতিক্রিয়া রয়েছে সুতরাং এখন হ্যান্ডসেটে আপনার ইনপুট 0 থেকে 1 পরিবর্তিত হয়েছে এবং এর ফলাফল হল 1 এখানে 0 তে রূপান্তরিত হয় তারপর এখানে 1 এবং 0 থাকে এবং তারপরে আউটপুট আবার 0 এ পরিবর্তিত হয় সুতরাং আমরা এখানে যা ঘটতে দেখছি তা হল এই আউটপুটটি ক্রমাগত 0 থেকে 1 ইত্যাদিতে পরিবর্তিত হয় সুতরাং এটি মূলত 1 এবং 0 এর একটি পর্যায়ক্রমিক আউটপুট তৈরি করে এখন এটি দেখতে হবে আউটপুটটি অনেকটা এরকম দেখাবে আউটপুটের ফ্রিকোয়েন্সি একাধিক কারণের উপর নির্ভর করে প্রথমে এটি নির্ভর করে এই রিং অসিলেটরে উপস্থিত NOT গেটগুলির সংখ্যার উপর উদাহরণস্বরূপ আপনার যদি ইনভার্টার গেটগুলির সংখ্যা বেশি থাকে তবে এই তরঙ্গরূপের ফ্রিকোয়েন্সি কম হবে কারণ মূলত আউটপুট সংকেতটি প্রসারিত হতে বেশি সময় নেয় আরেকটি দিক যা এই রিং অসিলেটর আউটপুটের ফ্রিকোয়েন্সিকে প্রভাবিত করে তা হল প্রতিটি পর্যায়ের বিলম্ব সুতরাং উদাহরণস্বরূপ উপস্থিত প্রতিটি ইনভার্টারের বিলম্ব যদি খুব কম হয় তবে সিগন্যালটি আউটপুটে পৌঁছতে আরও কম সময় নেবে এবং ফলস্বরূপ আপনি উচ্চতর ফ্রিকোয়েন্সি পাবেন অন্যদিকে প্রতিটি ইনভার্টারের বিলম্ব যদি রিং অসিলেটরের কম্পাঙ্কের চেয়ে দীর্ঘ হয় তাহলে আউটপুট অনেক ছোট হবে সুতরাং আমরা আসলে রিং অসিলেটর PUF এর ফ্রিকোয়েন্সি এভাবে লিখতে পারি সুতরাং 2 এর 1 এর সমান n t আপনি যখন n বাড়াবেন রিং অসিলেটরের ধাপের সংখ্যা বা t প্রতিটি পর্যায়ের বিলম্ব রিং অসিলেটরের আউটপুটের ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে এবং এর বিপরীত সুতরাং যদিও এটা বোঝা সহজ যে n হল রিং অসিলেটরের ধাপের সংখ্যা যা ফ্রিকোয়েন্সি বাড়ায় প্রতিটি ইনভার্টারের বিলম্ব যা t আসলে এই গেটগুলির তৈরীর প্রক্রিয়ার উপর নির্ভর করে সুতরাং যদি আমরা একটি সাধারণ MOS গেটের দিকে তাকাই যা আমরা অনেকেই জানি এটির একটি উত্স ড্রেন এবং গেট রয়েছে এবং একটি চ্যানেল রয়েছে এবং গেটে উপলব্ধ ভোল্টেজের উপর নির্ভর করে উত্স এবং ড্রেনের মধ্যে প্রতিষ্ঠিত একটি CMOS ইনভার্টার দেখতে অনেকটা এইরকম হয় আপনার কাছে NMOS এবং একটি PMOS ট্রানজিস্টর রয়েছে যেগুলি এইভাবে সংযুক্ত এবং আপনি যা দেখেন তা হল যখন গেটে ইনপুট যখন ইনপুট 1 থেকে 0 তে যায় তখন আউটপুট 0 থেকে পরিবর্তিত হয়ে 1হয় সুতরাং এই ট্রানজিস্টর এবং গেটগুলি তৈরি করার সময় এটি একাধিক ভিন্ন উপায়ে হতে পারে একটি CMOS ইনভার্টার অন্য CMOS ইনভার্টার থেকে পৃথক এটি সিলিকন ওয়েফারগুলির কারণে হতে পারে যা ব্যবহার করা হয় কারণ কোনও সিলিকন ওয়েফার ঠিক একইরকম হবে না এটি অন্যান্য কারণগুলির মধ্যেও হতে পারে যেমন ডোপিং ঘনত্ব বা অক্সাইড ঘনতা এবং তাই প্রতিটি ট্রানজিস্টরের জন্য কোনটি অনন্য হতে চলেছে। এর ফলস্বরূপ প্রতিটি তৈরি করা গেটের জন্য সেই প্রান্তিক ভোল্টেজে ছোটখাটো পরিবর্তন হবে সুতরাং আমি এর দ্বারা যা বোঝাতে চাইছি তা হল যে আমি যদি 2টি ট্রানজিস্টর নিই যা ঠিক একই প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে এবং আপনিও অনুমান করতে পারেন যে এই ট্রানজিস্টরগুলি একের পর এক তৈরি করা হয়েছে তবুও এই ট্রানজিস্টরগুলির মধ্যে ছোট ছোট সূক্ষ্ণস্তরের পার্থক্য রয়েছে এবং এর ফলে CMOS ইনভার্টারের মতো সার্কিটে যোগ করা হলে এই ট্রানজিস্টরগুলির আচরণ খুব সামান্য পরিবর্তিত হবে তাহলে এটি সেই প্রান্তিক পার্থক্যটি T অংশের কারণে অসিলেটরে বিলম্ব ঘটায় এবং এটিই PUFs দ্বারা সেই নির্দিষ্ট ডিভাইসের জন্য স্বাক্ষর নিষ্কাশন করতে ব্যবহৃত হয় সুতরাং এইভাবে একটি সাধারণ রিং অসিলেটর PUF ব্যবহার করা হয় সুতরাং লক্ষ্য করুন যে আমরা রিং অসিলেটর দেখেছি যেটি এখানে এই অংশটি AND দ্বার এবং একাধিক বিজোড় সংখ্যক ইনভার্টার নিয়ে গঠিত এবং একটি রিং অসিলেটর পাব তৈরি করার জন্য আমরা এরকম অনেকগুলি রিং অসিলেটর এবং 2টি মাল্টিপ্লেক্সার ব্যবহার করব তাই এই নির্দিষ্ট স্লাইডে আমরা দেখিয়েছি যে আমরা N রিং অসিলেটর ব্যবহার করেছি আমাদের কাছে 2টি মাল্টিপ্লেক্সার একটি কাউন্টার এবং 1 বিট প্রতিক্রিয়া রয়েছে সুতরাং প্রতিটি PUF এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রতিক্রিয়াটি হয় 1 বা 0 হবে সুতরাং আমরা এই সম্পর্কে বিশদে যাব না এবং এই রিং অসিলেটর PUF আসলে কীভাবে কাজ করে আমরা এটি পরবর্তী ভিডিওর জন্য রাখব পরবর্তী লেকচারে আমরা আরবিটার PUF ও দেখব এবং আমরা রিং অসিলেটর PUF এবং আরবিটার PUF এর তুলনা করব এবং দেখব এতে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং প্রতিটি কোথায় ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ